আমরা যেই কাজগুলি করব তার একটি হল কিভাবে তড়িৎ ক্ষেত্র হিসেব করা যায় কেউ বলতেই পারে যে একটি আধান বন্টনের বেলায় আমি লিখবো r বিন্দুতে E হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন dv রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম এখানে এটি r মাইনাস r প্রাইম এর কিউব গুন ভেক্টর r মাইনাস r প্রাইম আমি কি সবসময় এই ভাবেই এটির হিসেব করবো ধরো আমি তোমাদের একটি অন্য প্রশ্ন করি ধরো আমি একটি স্থানের একটি অঞ্চলে গেলাম যেখানে আমি এই আধান সম্পর্কে জানি না কিন্তু আমি এই বিন্দু গুলোতে তড়িৎ ক্ষেত্র জানি আমি এটিকে অন্য রঙে ভরে দিচ্ছি ধরো আমি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র জানি তাহলে আমি যা বলবো তা হলো আমি একটি সীমানায় আধান বন্টন জানি না অথচ সীমানা টি জানি আমি কি বাকি জায়গার তড়িৎ ক্ষেত্র হিসেব করতে পারবো একটি উদাহরণ দেখা যাক যেখানে তুমি আধান নির্দিষ্ট করো না বা বলোনা কতখানি আধান সেই গোলাকৃতি জিনিসটি বহন করতে পারে কিন্তু আমি তোমাদের যা দিচ্ছি তা হলো আমি সেই গোলাকৃতি জিনিসটি কে লুকিয়ে রাখছি আমি শুধু বলছি যে এই গোলাকৃতি পৃষ্ঠতলের ওপর ক্ষেত্র সর্বত্র সমান এবং কোনো ধ্রুবক দ্বারা এর ম্যাগনিচিউড বোঝানো হয় তা হলে আমি কি বাকি স্থানে তড়িৎ ক্ষেত্র হিসেব করতে পারি এই ক্ষেত্রে এটা খুবই সহজ কারণ তুমি লাল গোলকটির কেন্দ্র নেবে তুমি বলবে যে পৃষ্ঠতলে E হলো অবশ্যই 1 ভাগ 4 পাই এপসাইলন 0 কারণ এই গোলাকৃতির জন্যে অভ্যন্তরীণ আধান ভাগ হবে R এর স্কয়ার দিয়ে যেটা হলো ম্যাগনিচিউড এবং যথারীতি E বাইরের দিকে হবে 1 ভাগ 4 পাই এপসাইলন 0 Q ভাগ r স্কয়ার যা আমি এভাবে লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন 0 Q ভাগ R স্কয়ার গুনিতক R স্কয়ার ভাগ r স্কয়ার আমি R স্কয়ার দিয়ে গুন এবং ভাগ করেছি যাকে আমি বলতে পারি E R গুনিতক R স্কয়ার ভাগ r স্কয়ার তাহলে এখানে আমি বলতে পারি যে ক্ষেত্রের এই বিশেষ প্রকৃতির কারণে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ক্ষেত্র গোলীয় প্রতিসম অর্থাৎ আমি বুঝতেই পারি এটি হচ্ছে বিন্দু আধান এর জন্যে কিন্তু কি হবে যদি আমায় একই পৃষ্ঠতল দেয়া হয় তোমরা জানো যে ক্ষেত্রের ইচ্ছামত দিক থাকে ইচ্ছামত ম্যাগনিচিউড ও থাকে পৃষ্ঠতলে তখন আমি কী করবো তখন অবশ্যই আমার যা করণীয় তা হলো এখান থেকে ক্ষেত্র নিতে হবে এবং কোনো প্রকারে ডিফারেন্সিয়াল সমীকরণ ব্যবহার করতে হবে পরবর্তী বিন্দু খুঁজে বের করতে হবে এবং ইন্টিগ্রেট করতে থাকতে হবে তাহলে সীমারেখা ধরে শুরু করলে অন্য যেকোনো জায়গায় ক্ষেত্র নির্ণয় করা যায় যদি ক্ষেত্রের ডিফারেন্সিয়াল গুলো জানা থাকে এবার আমি আগেই বলেছি আমরা এটা কেন করতে চাই কারণ কোথাও কত আধান আছে তা যে আমি সবসময় জানতে পারবো তা নয় আমাকে একটি সীমানা দেওয়া হতে পারে যেখানে আমি ক্ষেত্রের মান জানি আমি এখান থেকে তা কিভাবে প্রস্তুত করবো অর্থাৎ ডিফারেন্সিয়াল গুলো জানা থাকলে আমি তা করতে পারি অন্যভাবে বলতে গেলে আমি যা বলছি তা হলো E কি এমন কোনো ডিফারেন্সিয়াল সমীকরণ চরিতার্থ করতে পারে যেটা কোনো জ্ঞাত সীমানা থেকে শুরু করে ক্ষেত্রের সমাধান করতে পারে বিষয়টি কি পরিষ্কার অর্থাৎ আমরা যা করছি তা হলো আমরা একটি ডিফারেন্সিয়াল সমীকরণ খোঁজার চেষ্টা করছি যাতে করে যদি আমি নির্দিষ্ট সীমানার ক্ষেত্র জানলে একটি নির্দিষ্ট অঞ্চলে আমি সেটা প্রস্তুত করতে পারবো এখন দেখা যাক এখানে কতগুলো সংজ্ঞা আছে E এর তিনটি উপাদান আছে কারণ এটি একটি ভেক্টর রাশি x দিকে হলো Ex Ey ও Ez এবং এগুলো হলো x y z এর এর উপর নির্ভরশীল এগুলো হলো x y এবং z অর্থাৎ আমি যদি বিন্দু থেকে বিন্দু তে যাই এই বিন্দু থেকে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু তে আমি y এবং z একই রেখে x পাল্টে দিলে Ex পাল্টে যায় তার মানে আমি x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ নিচ্ছি আমি y পাল্টে দিলেও Ex পাল্টে যায় অথবা z পাল্টে দিলেও Ex পাল্টে যায় এবং একইভাবে অন্য সব কম্পোনেন্ট গুলি পাল্টে যায় অর্থাৎ আমি যদি এই বিন্দু তে থাকি মনে করা যাক এই হলো x এই হলো y এই হলো z যদি আমি xz তলের এইখানে যাই তাহলে Ex রাশি পাল্টে যেতে পারে যখন আমি এখানে পৌঁছতে থাকি আবার যদি আমি y দিকে যাই Ex রাশি তখনো পাল্টে যেতে পারে অর্থাৎ এই তিনটি ডিফারেন্সিয়াল পার্শিয়াল ডেরিভেটিভ এই পরিবর্তনগুলির বর্ণনা করে একইভাবে y রাশিও তিনটি স্থানাঙ্ক দ্বারা পাল্টে যাবে z রাশিও তাই হবে অর্থাৎ তত্ত্ব তৈরিতে আমার এই নয়টি ডিফারেন্সিয়াল এর সব কটি প্রয়োজন একটি জ্ঞাত বিন্দুর মান থেকে শুরু করে অন্য কোনো বিন্দু পর্যন্ত ক্ষেত্র হিসেব করতে প্রতিটি রাশির জন্যে তিনটি করে 9 টি রাশি এবং আমার এদের সব কটি কে নথিভুক্ত করা উচিত কিন্তু আমরা ভাগ্যবান যে একটি উপপাদ্য আছে এবং সেটা প্রমান না করেই আমি বলছি উপপাদ্যটি হলো হেল্মহোল্টয এর উপপাদ্য এবং এটি এই বিবৃত করে যে একটি ক্ষেত্রের সীমানায় যদি কোনো ভেক্টর ক্ষেত্রের লম্ব রাশি জানি অর্থাৎ যখন ক্ষেত্রের লম্ব রাশি জ্ঞাত তখন সেসব মাত্রার সংজ্ঞা ও ব্যাখ্যা আমি পরবর্তীতে দেব যদি আমার ডাইভারজেন্স জানা থাকে তাহলে আমি এর ব্যাখ্যা এক মিনিটে দিতে পারি যেটা হলো এই প্রকারের ডেরিভেটিভ গুলির সংমিশ্রণ ডাইভারজেন্স হল x এর সাপেক্ষে x রাশির ডেরিভেটিভ যুক্ত y এর সাপেক্ষে y রাশির ডেরিভেটিভ যুক্ত z এর সাপেক্ষে z রাশির z ডেরিভেটিভ এর সমষ্টি ডাইভারজেন্স যদি আমরা ডাইভারজেন্স এর মান জানতে পারি এবং আরেকটি পরিমাণ হল কার্ল যদি আমরা এই দুটি মান জানতে পারি আগে আমি এর উপাদান গুলো লিখে ফেলি উদাহরণস্বরূপ কার্ল এর x কম্পনেন্ট হবে আংশিক Ez ভাগ আংশিক y মাইনাস আংশিক Ey ভাগ আংশিক z y কম্পনেন্ট হবে আংশিক z এর x মাইনাস আংশিক Ez ভাগ আংশিক x এবং z কম্পনেন্ট হবে আংশিক Ey ভাগ আংশিক x মাইনাস আংশিক Exভাগ আংশিক y আমি যদি এই কার্ল এর মান জানি এবং যদি আমি ডাইভারজেন্স এর মান জানি আমি সব স্থানের ক্ষেত্র হিসেব করতে পারি কার্ল অতএব বলা যাক এটা হলো হেল্মহোল্টয এর উপপাদ্য Helmholtzs theoremএবং আমি যদি সীমানার উপর লম্ব রাশি জেনে থাকি তখন আমার শুধু কার্লএবং ডাইভারজেন্স জানা প্রয়োজন চলো এসবের অর্থ বোঝার চেষ্টা করা যাক এবং সেটাই হবে আজকের বাকি বক্তৃতার শেষ অংশ আমি ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স এর ওপর লক্ষ্যপাত করবো তোমরা ডাইভারজেন্স শব্দটি শুনেছ ডাইভারজেন্স বোঝাতে আমরা বলি দৃষ্টিভঙ্গির ডাইভারজেন্স হচ্ছে ওখান থেকে আলোর ডাইভারজেন্স হচ্ছে অর্থাৎ সাধারণভাবে এর সঠিক অর্থ হলো তোমরা দ্বাদশ শ্রেণীর বইতে দেখে থাকবে যদি আলোকরশ্মি একে অপরের থেকে দূরে যায় আমরা বলি আলোর ডাইভারজেন্স হচ্ছে যদি মানুষ বিভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে তো আমরা বলি তাদের দৃষ্টিভঙ্গি ডাইভারজেন্ট কিন্তু তড়িৎ ক্ষেত্রের বেলায় আমরা এতে আগ্রহী হবো না আমাদের উদ্দেশ্য হলো ডাইভারজেন্স এর গাণিতিক মান বের করা আলোকরশ্মি হলো ডাইভারজেন্ট আমি খুব ভালো ভাবে ভেক্টর ক্ষেত্র দিয়ে আলোকরশ্মি বোঝাতে পারতাম এবং বলতে পারতাম এই হলো আমাদের বিবেচ্য ক্ষেত্রের ভেক্টর গুলোর রেখা আমরা যা চাই তা হলো এই ডাইভারজেন্স এর অর্থ কি তাই দেখতে এবং সংজ্ঞা চাই যা খুব খুব সঠিক ভাবে বোঝাবে যখন আমরা কোনো কিছু কে ডাইভারজেন্ট বলবো তার উদাহরণস্বরূপ সেটা এক প্রকার তরল প্রবাহ হবে যা আমি আগেও বলেছি তাহলে ধরে নেওয়া যাক জল অথবা কোন তরল বয়ে চলেছে এবং সমস্ত জায়গায় বিভিন্ন বিন্দুতে এর বিভিন্ন প্রবাহ এবং দেখে মনে হচ্ছে আলোকরশ্মির মত ডাইভারজেন্স হচ্ছে অর্থাৎ গতিবেগ এরও ডাইভারজেন্স হচ্ছে আমরা কি বুঝতে পারছি এই ডাইভারজেন্স এর অর্থ কি তাহলে ধরা যাক আমি একটি আয়তন নিলাম একটি ছোট আয়তন যার অভ্যন্তর্গামী তরল বহির্গামী তরলের সমান অর্থাৎ ধরো অভ্যন্তর্গামী তরল বহির্গামী তরলের সমান সেবেলায় এটা ডাইভারজেন্স না কারণ যা আসছে তাই বেরিয়ে যাচ্ছে অন্যথায় যদি বহির্গামী তরল অভ্যন্তর্গামী তরলের থেকে বেশি হয় আমি একে ডাইভারজেন্স বলবো সেই তরল প্রবাহ তড়িৎ এর গতিবেগ গুলো ডাইভারজেন্ট কারণ তারা যা নিয়ে আসছে তার থেকে যা চলে যাচ্ছে তার পরিমান বেশি অথবা অন্যভাবে বলতে গেলে যা বেরিয়ে যাচ্ছে তা যদি যা ভেতরে আসছে তার থেকে কম হয় তাহলে তাকে আমি বলবো কনভারজেন্ট কারণ এটা হলো ঋণাত্মক ডাইভারজেন্স এর মত দেখা যাক তার অর্থ একটি লেন্সের মধ্যে থেকে আলোক দেখা যাক কারণ আমি বলছি সেটা ডাইভারজেন্ট এবং যদি আমি একটি ছোট আয়তন নিই সেক্ষেত্রে যেই আলো ভেতরে আসছে সেটুকু বাইরেও যাচ্ছে সেটা ডাইভারজেন্স হতেও পারে বা নাও হতে পারে আবার অন্যথায় যদি আমি আলোর একটি বিন্দু উৎস নিই সেখান থেকে আলো চতুর্দিকে যায় যদি আমি তার একটু ছোট অংশ নিই এবং এই আয়তন থেকে আলোক বাইরের দিকে বেরিয়ে যেতে দেখি তাহলে তা প্রকৃতই ডাইভারজেন্ট অন্যথায় যদি আমি এমন একটি বিন্দু নিই যেখানে আলো ভেতরে প্রবেশ করছে তাহলে আমি তাকে বলবো কনভারজেন্ট কারণ কনভারজেন্স হচ্ছে এই বিন্দুর দিকে এবং ডাইভারজেন্স হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু তে প্রকৃতই কোনো কনভারজেন্স বা ডাইভারজেন্স নেই যা আমরা এই মাত্র আলোচনা করলাম এই বিন্দুর ডাইভারজেন্স কারণ সবকিছু এখান থেকে বাইরে আসছে অর্থাৎ এটা থেকে অনুভব করা যায় ডাইভারজেন্স এর চরিত্র কেমন যখন কোথাও থেকে সব কিছু বাইরের দিকে আসছে তখন সেখানে হিসেব মতো মোট বহির্গমন থাকবে অথবা থাকবে মোট অভ্যন্তর্গমন অর্থাৎ ঋণাত্মক ডাইভারজেন্স বা এই ধরনের কিছু ঘটবে